পরের পর্ব শুরু করার আগে একটা কথা ডিসি সার্কিটগুলির জন্য এবিভিন্ন ধরণের সমস্যাগুলি দেখার চেষ্টা করছি তবে যখন এসি সার্কিটগুলিতে আসবো তখন উদাহরণগুলির সংখ্যা কমবে কারণটি হলো তখন জটিল নম্বর জড়িত হয়ে হবে এবং রেফার সময় 0042 এ জাতীয় বিষয়গুলি সমাধান করতে আরও বেশি সময় লাগবে তবে ডি সি সার্কিট নিয়ে যে সমস্ত তত্ত্ব সার্কিট সূত্র ও থিয়রেম শিখছি এই সব এসি সারকিটের জন্যও এক শুধু সর্বাধিক পাওয়ার ট্রান্সফার উপপাদকটি পরে দেখুন সুতরাং শুধু অন্য একে অপরের আসা অন্য সমস্যা সুতরাং এই ক্ষেত্রে করণীয় এটি নির্ধারণ করুন যে এটির জন্য চিত্রটি অঙ্কিত সার্কিটের মেশ বিশ্লেষণ ব্যবহার করে i1 এবং i2 নির্ধারণ করতে সুতরাং এই চিত্র এই জিনিসটি এবং r এক্ষেত্রে যেগুলির মধ্যে একটি 51 50 ভোল্ট উত্স এবং একটি আর 10 ভোল্ট উৎস সুতরাং 10 ভোল্ট উৎস এবং এটি প্রথমে এটি পরিষ্কার করা যাক সুতরাং একটি 10 ভোল্ট উৎস একটি 50 ভোল্ট উৎস আছে এবং i1 এবং i2 রয়েছে এবং এটি এটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং এটি এখানে 30 i1 এবং এখানে এটি r i2 এবং i1 এবং i2 এর জন্য সমাধান করতে হবে সুতরাং আগের মতই আর KVL সমীকরণ লিখুন এর জন্য পরে এটি লেখা আছে সুতরাং মূলত যদি এটির মতো সরানো হয় তবে এটি মেশ 1 এবং এটি মেশ 2 সুতরাং যদি এই মত সরানো হয় তাই সহজেই লিখতে পারেন r কি যে আর কে KCL KVL সমীকরণ কল উদাহরণস্বরূপ মেশ 1 এর মতো এই ঘড়ির কাঁটার দিকটি এগুলির মতো চলেছে তাই এটি প্রথমে হবে 50 তারপরে r 10 i1 20 i1 এবং i1 দিকের দিকে এগিয়ে চলেছে এবং এটি r i2 সুতরাং এই দিকের ফলস্বরূপ i1 i2 সুতরাং 10 i1 i2 এবং এই লুপটির মুখোমুখি হওয়া এবং সরিয়ে নেওয়া টার্মিনাল সুতরাং 30 i1 0 সুতরাং এটি এক সমীকরণ হবে পরে এটি দেওয়া হয় তবে এটি একটি সমীকরণ সুতরাং এটি দিন সুতরাং একইভাবে মেশ 2 তে আর কে KVL প্রয়োগ করার সময় প্রয়োগ করুন একইভাবে এটি করতে পারে ধরুন আমরা চলতে শুরু করছি ধরুন এই এই 5 Ω রোধ থেকে সুতরাং এটি 5 i 2 এর পরে 10 ভোল্ট টার্মিনাল 10 এর মুখোমুখি হবে তারপরে এখানেও যদি এমনভাবে সরানো হয় তবে 30 i আসে 1 সুতরাং 30 i 1 আসছে এই দিকে অগ্রসর হওয়া এটি i2 এবং এখানে i 1 রয়েছে সুতরাং ঊর্ধ্বমুখী দিকে i2 i1 সুতরাং 10 i2 i1 0 হয় এই জাতীয় সমীকরণগুলি লিখতে এটি হল এই জাতীয় সমীকরণগুলি লেখার সময় কোনও কিছু বাদ পড়লে চলবে না সুতরাং দুটি সমীকরণ পাওয়া যাবে এবং সে অনুযায়ী i 1 এবং i2 এর সমাধান করতে হবে এবং আমাদের এটি পরিষ্কার করা যাক সুতরাং তাই যদি মেশ 1 এর জন্য দেখেন এটি সমীকরণটি অবশেষে এটি i 1 i2 5 আসছে এবং মেশ 2 এর জন্য এটি আসছে r এই জিনিস r 4 i1 3 i2 এটি মেশ 1 এর জন্য এটি মেশ 1 i1 i1 i2 5 এর জন্য এবং এটি আর মেশ 2 এর জন্য যা r 4 i1 3 i2 সমান 2 এটির সমাধান করা গেলে i1 137 অ্যাম্পিয়ার পাবেন এবং i2 227 অ্যাম্পিয়ার এর পরেরটি হল বিদ্যুৎ বিচ্ছিন্ন 4 Ω রোধকারীটি এটি ধারণ করে তা নির্ধারণ করে আসলে এটি কেবল ধরে রাখা হয় এটি 3 r চিত্র 327 চিত্রের সার্কিটে রয়েছে সুতরাং কী সরবরাহ করা হয় 30 ভোল্ট উত্স সুতরাং আর যদি এটি হয় এবং যদি কেবল এই সার্কিটটিতে এটি দেখতে পান যে এর একটি নির্ভরশীল ভোল্টেজ উত্স 10 v1 রয়েছে নির্ভর ভোল্টেজ উত্সটি সেখানে 10 v1 রয়েছে এবং এই v1 আসলে এটি ভোল্টেজ এবং একটি জিনিস হল যখনই সার্কিট আঁকি যদি তীর উর্ধ্বমুখী গড় তীরগুলি এর মতো থাকে এবং তীরটি সর্বদা থাকে এবং কিছুই চিহ্ন নয় মানে এটি হল এইভাবে ধরে নেওয়া উচিত যখনই অ্যারো আঁকা হবে এখানে একটা তীর রয়েছে এবং এটি হল ধরুন আর এটি হল এমনকি যদি এটি উল্লেখ না করা হয় তবে এটি এখানে তীর থাকলে কোনও কিছুই এখানে নেই মানে এটি হল এটি এবং এই ভোল্ট 10 v1 এর অর্থ এই v1 আসলে এটি ভোল্টেজ এটিই v1 এবং এটি নির্ভরশীল ভোল্টেজ উত্সকে এই 10 v1 এর মতো কিছু দেওয়া হয়েছে সুতরাং যদি এটি হয় তবে তা প্রথমে v1 এর ক্ষেত্রে i1 এর অভিব্যক্তিটি খুঁজে বের করা উচিত এর আগেও দেখেছি কীভাবে তা বের করতে হয় সুতরাং কি করতে পারেন তা হচ্ছে প্রথমে KVL নিন KVL এখানে নিন সুতরাং এই ক্ষেত্রে যা ঘটছে তা এভাবে চলবে না এটি যেভাবে দেখানো হয়েছে এটি এখানে দেখিয়েছে কিন্তু এই মত যান তারপরে এই ক্ষেত্রে কী ঘটবে এই i 1 তাই এটি আসবে যদি কেবল এটি এখানে রেখে v1 একসাথে নিয়ে যায় তবে কী ঘটবে যে r 5 i1 লিখবে এবং এই টার্মিনালটি এখানে এটি চিহ্নিত করা হয়েছে v1 এবং মুখোমুখি টার্মিনাল এখানে সুতরাং 30 30 0 এর অর্থ হল আমার i 1 30 v1 বিভক্ত 5 হবে কারণ v1 এর শর্তে প্রথম i1 পেতে হবে বা অন্য উপায়ে অন্য রাস্তায় যে r v1 তৈরি করা যায় এটি এটি i1 বা অন্যভাবে এখানে v1 আর 30 5 i1 লিখছি আমি মনে করি এটি আমাদের এই 30 5 i 1 এর জন্য প্রয়োজন এটি হল r v1 সুতরাং v1 কে i1 এর শর্তাবলী পেতে হবে কারণ i1 এবং i2 এর সমাধান করতে হবে সুতরাং v1 এগুলি থেকে এটি পরিষ্কার যে এখানে KVL প্রয়োগ হয়েছে কেবলমাত্র 5 5 i1 v1 30 0 এটি প্রয়োজনীয় কারণ সমীকরণগুলিতে যাওয়ার আগে প্রথমে আমাদের এই সমস্ত বিষয় পরিষ্কার করে নিতে হবে এখন এটি পরিষ্কার করছি সুতরাং একবার এটি হয়ে গেলে তবে সেই কারণেই প্রথমে আমি 5 i 1 v1 30 লিখছি সুতরাং v1 30 5 i1 দেখিয়েছে এখন কে KVL বলে তা mesh যুক্ত করে আর কল করুন সুতরাং যদি এখানে KVL লিখেন তাহলে এটি হবে r 5 i1 এখানে লেখার পরে এটি 5 i1 লেখা হয় এটি 10 i অর্থাৎ 5 এবং 10 সিরিজের মধ্যে রয়েছে সুতরাং মূলত 15 i1 সুতরাং 10 i1 তারপরে এই কারেন্ট টি i1 এই দিক এবং i2 এই দিকে যাচ্ছে সুতরাং এটি 1 i1 i2 তারপরে 10 v1 তারপরে এটি 30 0 এই মেশটিতে KVL প্রয়োগ করা হবে একইভাবে দ্বিতীয় মেশে KVL প্রয়োগ হবে সুতরাং এক্ষেত্রে এটি এখান থেকে শুরু হবে যদি এখান থেকে শুরু করে এই জাতীয় স্থানান্তর হয় তবে এটি 4 i 2 হয় বিশেষত i 1 এর দিক দিয়ে পাওয়া এই 10 v1 v1 এর মতো আসুন এবং উপরের দিকে যাচ্ছে সুতরাং 1 এবং এটি আর i 1 কারণ কারেন্ট i 1 এভাবে চলছে তাই i2 i1 আশা 0 মিস করেনি এটি আর দ্বিতীয় সমীকরণ তাই আসুন এটি পরিষ্কার করুন সুতরাং এইগুলির মতো সুতরাং এইভাবে মেশ 1 এই সমীকরণটি পাবেন মেশ 1 টি মেশ 1 এর জন্য এটির জন্য সুতরাং এটি সমীকরণ সরলকরণের পরে কিছু লিখেছিল এটি এর মত তাই এটি সমীকরণ 2 বলুন এবং এখানে v1 সেই v1 আর 30 5 i 1 এর বিকল্প রাখতে হবে যেখানে i 1 এবং i2 এর ক্ষেত্রে কোনও সমীকরণ পাবেন একইভাবে যদি এটি পরিষ্কার করে দেওয়া হয় যদি দুঃখিত হয়ে যান যদি মেশ 2 i এর জন্য যান তবে লিখেছেন যে এটি মেশ 2 KVL প্রয়োগও হয় এবং পরিশেষে এখানেও v1 30 - 5i1 লিখুন সুতরাং অন্য একটি সমীকরণটি 5i1 i1 52 300 পাবে এবং এই দুটি সমাধান করুন যে 3 এবং 4 সমীকরণ এটি সমাধান করে যদি এটি সমাধান করে তবে i1 48 4 অ্যাম্পিয়ার পাবেন এবং i2 1064 অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন 4 Ω প্রতিরোধক হল 1064 বর্গ 4 সুতরাং 45325 ওয়াট এবং পাওয়ার সরবরাহ করা 30 ভোল্ট উত্স এটি 30 484 সুতরাং 1452 ওয়াট কারণ উত্স থেকে যে i 1 উত্সটি i 1 কারেন্ট সরবরাহ করে তাই এটি 30 4 পয়েন্ট এবং মূলত 30 ভোল্ট i 1 i 1 হল 484 সুতরাং এগুলি 452 ওয়াট আসুন এবার তাহলে আমরা এই সহজ উদাহরণটি দেখি এই 328 চিত্রে প্রদর্শিত সার্কিটের i2 নির্ধারণ করুন সুতরাং এই সার্কিটটি অনুসন্ধান করতে হবে i2 কারেন্টটি পাঁচ অ্যাম্পিয়ারের এটি এই ডিরেকশনের তার মানে i1 5 অ্যাম্পিয়ার কারণ যখন i 1 চলছে এটি এরকম ভাবে যাবে ক্লকওয়াইজ যাবে এবং এটি বেরিয়ে আসছে ঠিক ঠিক বিপরীত দিক তাই i1 5 কিছুই নয় এর পরে r কে এই KCL কে এই meshটিতে কল করুন সুতরাং যদি এটির মতো সরানো হয় তবে এটি হবে 100 এখন বার বার পুনরাবৃত্তি করার দরকার নেই এখন তাই বোঝা গেল 100 10 এটি কারেন্ট i2 এই দিক এটি কারেন্ট i2 2 এবং i1 এই দিকে রয়েছে সুতরাং এটি হবে 10 i2 i1 5 i2 কারণ এই 5 Ω প্রতিরোধের এই 5 i2 0 রয়েছে তবে i1 5 অ্যাম্পিয়ার যদি i i1 5 এর বিকল্প হয় তবে তা হয়ে যাবে 100 10 i2 5 52 0 যা থেকে i2 গণনা করতে হবে সুতরাং এটি গণনা r এটি এখানে দেওয়া হয়েছে সুতরাং এটি একটি সাধারণ জিনিস সুতরাং i2 আসলে 103 অ্যাম্পিয়ার এই উত্তর সুতরাং একইভাবে এই একের জন্য এই চিত্রটিতে প্রদর্শিত সার্কিটের i1 i2 এবং i3 নির্ধারণ করুন সুতরাং এই ক্ষেত্রে যদি এই সমস্যাটির জন্য দেখুন তবে r i1 খুঁজে বের করতে হবে তারপরে i2 তারপরে i3 এবং যদি দেখতে পান তবে এটি মেশ এবং এটি 1 মেশ এবং 2 মেশ 1 এর মধ্যে কারেন্ট উত্স রয়েছে সুতরাং সেই অনুসারে এটি দেখতে হবে যে এটি একটি সুপার মেশ তৈরি করছে কারণ এটি একটি মেশ এটি হল আর একটি মেশ এবং এদের মধ্যে একটি কারেন্ট উত্সের রয়েছে সুতরাং এটি একটি সুপার মেশ দিয়ে কম্পিউটিং শুরু করছে সুতরাং এবং যদি দেখতে পান যে এই কারেন্ট টি এইভাবে এই উপায়টি লুপটি ধরে রাখলে এটি i2 হয় এবং এটি গ্রহণ করা এই দিকটি i1 এবং 5 এম্পিয়ার দেখানো হয়েছে এটি উপরের দিকে সুতরাং এটি দেখার জন্য যে এটি এটি একটি সুপার মেশ তৈরি করছে সুতরাং কর প্রথম হয় এবং যে কারণে কিছু ধ্রুব সমীকরণ আসবে সুতরাং কেউ কীভাবে করতে পারে তা আগে দেখা উচিত কারণ এটি একটি সুপার mesh সুতরাং একটি ধ্রুবক সমীকরণ হবে সুতরাং এটি প্রথম দিন সুতরাং KVL থেকে আগে সুতরাং এটি এই নোড একটি নোড আছে সুতরাং এই i 2 কারেন্ট আসছে সুতরাং এটি আসলে আর i 2 কারণ ক্লক ওয়াইজ চলছে এটি i 2 এবং এটি আর 5 এম্পিয়ার কারেন্টটি উপরের দিকে চলে যাচ্ছে এবং এটি আসলে i1 এর মতো চলে এটি i 1 সুতরাং এটি i 1 সুতরাং যদি এটি দেখুন অতএব এই i2 কারেন্টটি নোড এ প্রবেশ করছে সুতরাং এবং 5 এমপিয়ার এবং i1 উভয়ই চলে যাচ্ছে সুতরাং i2 আসলে 5 i1 বা i2 i1 5 অ্যাম্পিয়ার এটি হল সহজেই যেটি আর কে KCL ডাকে নোড এ রি প্রয়োগ করতে পারে আর একটি জিনিস সহজ জিনিস আরেকটি বিষয় হল এই i2 টি এভাবে চলেছে এবং এই i1 এভাবে চলেছে এটি r i1 এবং এই 5 এমপিয়ার দিকটি ঊর্ধ্বমুখী সুতরাং উর্ধ্বমুখী দিকের কারেন্ট আসলে i2 i1 এই i 2 এবং একটি i 1 সুতরাং এটি ঊর্ধ্বমুখী 5 অ্যাম্পিয়ার যা সরাসরি 5 এমপিয়ারের মতো লিখতে পারে সুতরাং এটি সমীকরণটি পরে দেখা যাবে এবং এটি এটি একটি সুপার মেশ তৈরির হিসাবে এটি তার মানে এর জন্য KVL প্রয়োগ করতে হবে কারণ এটি বাদ দিতে পারে এবং তারপরে একটি ড্যাশ লাইন তৈরি করতে পারে এবং এটি করতে পারে সেখানে চলে গেছে সুতরাং তাই এটি একটি সুপার mesh সুতরাং সেই লেখাগুলি সহজেই লিখুন সমীকরণটি লিখতে পারেন এটি এখন আমার বলা থেকে বোঝা যায় এটি তাদের মতো হবে এটি 2 i1 i3 হবে কারণ এটি এই দিকটির পরিণতি হিসাবে দুঃখিত সুতরাং একটু অপেক্ষা কর সুতরাং এই দিকটিতে ফলস্বরূপ তাই এটি r i1 i1 i3 এখানে এটি r i2 r i3 হবে সুতরাং 2 i1 i3 4 r i2 i3 1 এবং যদি এইভাবে আসে তবে r i1 1 0 সুতরাং এটি তাই সুতরাং অন্যভাবে এই মেশ 3 এর জন্য একইভাবে যদি মেশ 3 প্রয়োগ করতে পারে এছাড়াও KVL প্রয়োগ করতে পারে সুতরাং যদি এই KVLটি প্রয়োগ করেন তবে সুপার meshটিতে r করুন সুতরাং এটি সমীকরণটি r এবং যদি মেশ 3 এর জন্য KVL আবার প্রয়োগ করুন এটি আর সমীকরণ এটি মেশ সুপার মেশ 1 সমীকরণ 1 এর জন্য এবং মেশ 3 সমীকরণের জন্য 2 সুতরাং নোড এ এ KCL প্রয়োগ করুন আগে বলেছিলেন যে i2 i1 5 এটি সমীকরণ 3 1 2 এবং 3 সমীকরণটি সমাধান করুন সুতরাং r i1 10018 অ্যাম্পিয়ার পাবেন i2 1018 অ্যাম্পিয়ার এবং i3 8054 অ্যাম্পিয়ার সুতরাং এই উত্তর সুতরাং একটি অনুশীলন হিসাবে দিন এতে কত পাওয়ার সাপ্লাই করা হচ্ছে বা অ্যাবসর্ব করা হচ্ছে এই কারেন্টের এবং ভোল্টেজের দ্বারা এটি বের করতে হবে এর পরে আর নোডাল versus মেশ বিশ্লেষণ সুতরাং নোডাল বিশ্লেষণের জন্য কোথায় যাবে এবং কোথায় মেশ বিশ্লেষণ বর্ণন হবে এটি সাধারণত নোডাল এবং মেশ বিশ্লেষণ উভয়ের জন্যই বিশ্লেষণ এবং জটিল সার্কিটের পদ্ধতিগত উপায় সরবরাহ করে সুতরাং উদাহরণস্বরূপ যদি শুধু ধরে রাখা উদাহরণস্বরূপ নেটওয়ার্কে অনেকগুলি সিরিজ সংযুক্ত উপাদানগুলি সুপার মেস বা ভোল্টেজ উত্সগুলি মেশ বিশ্লেষণের জন্য উপযুক্ত এবং একইভাবে এমন একটি নেটওয়ার্ক যা সমান্তরাল সংযুক্ত উপাদানগুলি কারেন্ট উত্স বা সুপার নোডগুলি নোডাল বিশ্লেষণের জন্য উপযুক্ত তবে এটি আসলে কিছু দেওয়ার জন্য প্রকৃতপক্ষে প্রশ্নটি এটি দেখতে হবে যেখানে ন্যূনতম সংখ্যার সমীকরণ রয়েছে যদি নোডাল বিশ্লেষণের জন্য দেখুন যদি ন্যূনতম সংখ্যার সমীকরণ থাকে কারণ যদি ন্যূনতম সমীকরণের অর্থ হয় প্রতিযোগিতার সময় কম তবে নোডাল বিশ্লেষণ বা মেশ বিশ্লেষণ কোনটি উপযুক্ত হবে কিনা এমন ন্যূনতম থাকতে পারে তা দেখতে হবে যে সমীকরণের সংখ্যাটি এটি হল সেই ধারণাকেই নোডাল বা মেশ বিশ্লেষণের ডাক দেয় সুতরাং চূড়ান্ত জিনিসটি হল যদি ভোল্টেজের প্রয়োজন হয় তবে নোডাল বিশ্লেষণের জন্য যান কারেন্টগুলি বের করা প্রয়োজন হলে মেশ বিশ্লেষণের করলে ভালো হয় তবে তবে উভয় ক্ষেত্রে দয়া করে দেখুন নোডাল বিশ্লেষণের প্রয়োজন আছে কি না আর তার জন্য যেখানে ন্যূনতম সংখ্যার সমীকরণ রয়েছে কিনা এটা দেখে নিতে হবে সুতরাং এটি নোডাল এবং r এর মধ্যে পার্থক্য যা মেশ বিশ্লেষণ বলে এখন কিছু এক্সারসাইজ কমপক্ষে 10 টি সমস্যা দিচ্ছে সুতরাং এখানে নোডাল পদ্ধতি ব্যবহার করে v1 এবং v2 খুঁজে বের করতে হবে উত্তরগুলি সর্বত্র দেওয়া হয় হাতের দিক দিয়ে দেখুন v1 2 ভোল্ট এবং v2 14 ভোল্ট এটি করবে একইভাবে একটি উদাহরণ নিন 2 সুতরাং নোড ভোল্টেজ পদ্ধতি ব্যবহার করে অনুচ্ছেদ 3232 এ চিত্রিত সার্কিটের v1 এবং v2 নির্ধারণ করুন সুতরাং চিত্র 322 সুতরাং এটি একটি অন্য প্রব্লেম যা আমরা সমাধান করব তারপরে নোডাল বিশ্লেষণ ব্যবহার করে অন্য একটি প্রব্লেম যেটি 33 চিত্রে উল্লিখিত প্রতিটি উৎসে কত পাওয়া দরবরাহ হয়েছে এই সার্কিটে তা বের করতে হবে এই হলো সেই চিত্র সুতরাং সার্কিটের প্রদত্ত শক্তি প্রতিটি উত্স খুঁজে বের করতে হবে এর পরে এই উত্তরগুলি দেওয়া হয় 150 ওয়াট 80 ওয়াট এবং 144 ওয়াট যথাক্রমে উত্তর দেওয়া হয় সুতরাং চিত্র 3 34 এ দেখানো সার্কিটের v1 এবং v2 নির্ধারণ করুন সুতরাং এখানেও v1 এবং v2 এর উত্তর দেওয়া আছে তা খুঁজে বের করতে হবে আশা করি সব উত্তর সঠিক আছে তবে প্রস্তাব দিন যদি এই বিষয়গুলির মধ্যে কোনও ত্রুটি খুঁজে পান তবে দয়া করে এটিকে জবাব দিন উত্তরটি সংশোধন করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ 5 টিতে v1 v2 এবং v3 খুঁজে বের করতে হবে এবং এই সার্কিটটি 35 নম্বরে চিত্রে দেখানো হয়েছে সুতরাং এটি 35 চিত্র এখানে v1 r v2 খুঁজে বের করতে হবে v1 v2 v3 এবং আমি জিজ্ঞাসা করব v3 v2 এখানে রয়েছে v2 ধরে রাখুন এটি লুপের বেশি করবেন না এটি আসলে v2 v এখানে এটি দেওয়া হয় v2 v1 v1 v2 এবং v3 খুঁজে বের করতে হবে এবং এই সমস্যার জন্য তাই এটা এখানে আলাদা কিছু কারণ সাধারণত রেফার সময় 2152 তবে এখানে এটি খুঁজে পাওয়া যায় উত্তর দেওয়া হয়েছে v1 তবে নোট করুন যে v2 কোনও রেফারেন্স নোড নয় যে 0 সম্ভাব্য কিছুই v2 7273 ভোল্ট উত্তর দেওয়া আছে তারপর উদাহরণ 6 নোডাল বিশ্লেষণ ব্যবহার করছে সার্কিটের ix নির্ধারণ করতে হবে সুতরাং ix একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস আছে এবং উত্তর দেওয়া হয় ix 231 অ্যাম্পিয়ার একইভাবে সমস্যা 7 এর জন্য সেই উদাহরণটি 7 মেশ কারেন্ট প্রযুক্তিটি সন্ধান ব্যবহার করে i আসলে এটি ix হওয়া উচিত এটি একটি নোডাল বিশ্লেষণ যা আসলে এটি হওয়া উচিত r ix সুতরাং এখানে এটি একটি সংশোধন এটি প্রত্যয় হওয়া উচিত ix সন্ধান ix সুতরাং একই চিত্র যে 36 চিত্র এই অর্থ একই চিত্র এবং খুঁজে বের করতে হবে এবং এটি r ix সুতরাং ix কারণ এটিও 23 উত্তর একই হতে হবে সুতরাং 23 অ্যাম্পিয়ার সুতরাং এটি কেবল সংশোধন সুতরাং এটি করবে সুতরাং এটি আর নোডাল বিশ্লেষণের জন্য জিজ্ঞাসা করছে এবং একই জিনিসটি মেশ বিশ্লেষণের জন্য জিজ্ঞাসা করছে উভয়ই তা করবে তারপরে 38 এটিতে চিত্রিত সার্কিটের v1 v2 v3 খুঁজে বের করতে হবে সুতরাং v1 v2 v3 সমস্ত চিহ্নিত আছে সুতরাং এবং একটি নির্ভরশীল এবং একটি স্বতন্ত্র r এই জিনিসটি 4 ix যা r 10 অ্যাম্পিয়ারের জিনিস রয়েছে এবং সেখানে 4 ix r নির্ভরশীল উত্স আছে সুতরাং শুধু সমস্ত উত্তর দেওয়া আছে সুতরাং অন্য একটি জিনিস ঠিক ধরে রাখা ঠিক আছে এটি ধরে রাখা এবং আরেকটি বিষয় হল সমস্যাটি 39 মেশ বিশ্লেষণ ব্যবহার করে সার্কিটের ix নির্ধারণ করুন সুতরাং সেখানে এত নির্ভরশীল ভোল্টেজ উত্স রয়েছে এবং এই কারেন্ট টি ix সুতরাং এই এক খুঁজে এবং উত্তর দেওয়া হয় ix 5 অ্যাম্পিয়ার এটি দেওয়া হয় একটি শেষ সমস্যাগতভাবে অনেক সমস্যা রয়েছে তবে কেবল এই 10amp ডিসি সার্কিটের জন্য দিচ্ছে কেবল এসি সার্কিটের সমস্যা হ্রাস পাবে সুতরাং মেশ কারেন্ট পদ্ধতি ব্যবহার করে সার্কিটের 2 2 Ω নিবন্ধকে সরবরাহ করা শক্তি নির্ধারণ করুন সুতরাং এটিকেই আর শেষ সমস্যাটি বলা হয় 10 মেশ কারেন্ট পদ্ধতিটি ব্যবহার করতে হবে এই চিত্রটি দেখানো সার্কিটের 2 Ω রোধকে সরবরাহিত শক্তিটি নির্ধারণ করতে হবে সুতরাং এটি সেই চিত্র সুতরাং 2 স্বতন্ত্র আর ভোল্টেজ উত্স সেখানে একটি নির্ভরশীল আর কারেন্ট উত্স আছে একটি এখানে এটি একটি নির্ভরশীল কারেন্ট উত্স কারণ এই ix এখানে পরিবর্তন করুন এখানে এই জিনিসগুলি পরিবর্তন করুন এটি এটি হওয়া উচিত এটি 4 ix হওয়া উচিত সুতরাং এটি যাইহোক সংশোধন সুতরাং এই আর এর সাথে একটি এই অধ্যায়টি কাছাকাছি থাকবে পরেরটিতে যান সুতরাং আশা বিশদ তৈরি করা হয়েছে তাই অনেক উদাহরণ সমাধান করা হয়েছে বিশ্বাস করুন যে এই সমস্ত জিনিস বুঝতে পেরেছে সুতরাং পরেরটি হবে r সার্কিট উপপাদ্য সুতরাং প্রকৃতপক্ষে তৃতীয় অধ্যায়ে সার্কিট তত্ত্বগুলি দেখেছেন যে KCL এবং KVL এবং সার্কিট বিশ্লেষণ ব্যবহার করেছে এবং এই আসল আর এর সাথে কেটে যাচ্ছে যা তার আসল কনফিগারেশনকে টেম্পারিং না করে ডাকে তবে এই বিশ্লেষণের আর কেসি আর কেসিএল কেভিএল নোডাল এবং মেশ বিশ্লেষণের জন্য যাওয়া কেভিএল এর এই সার্কিট ব্যবহারকারীর বড় অপূর্ণতায় একটি জিনিসকে খুব বড় জটিল সার্কিটের সমাধান করতে হবে সুতরাং এত বেশ কঠিন ও জটিল সমস্যা এবং বছরের পর বছর ধরে এর ওপর কাজ করে ইঞ্জিনিয়াররা কিছু সার্কিট উপপাদ্য তৈরি করেছেন এবং সুতরাং এই ধরনের উপপাদ্যগুলিকে কখনও কখনও Thevenin এর উপপাদ্য এবং নর্টনের উপপাদ্য বলা হয় সুতরাং এই তত্ত্বগুলি লিনিয়ার সার্কিটের জন্য প্রযোজ্য এবং এই অধ্যায়ে প্রথমে সার্কিট রৈখিকতার ধারণাটি আলোচনা করুন এবং সুপার পজিশনের উত্স রূপান্তর এবং সর্বাধিক শক্তি স্থানান্তর ধারণাটিও আলোচনা করবেন সেই বিষয়গুলিকে আন্ডারলাইন করেছেন সুতরাং এখানে সার্কিট তত্ত্বটি Thevenin এর উপপাদ্য এবং নর্টনের উপপাদ্য শিখবে এর বাইরে সুপার পজিশন উপপাদ্য তারপর আর উত্স রূপান্তর এবং প্রথমে ডিসি সার্কিটের জন্য আর এর জন্য সর্বাধিক পাওয়ার ট্রান্সফার শর্ত শিখতে হবে সুতরাং যখনই লিনিয়ারিটি property জন্য যান সুতরাং মূলত এটি কোনও উপাদানের property কারণ এবং প্রভাবের মধ্যে একটি লিনিয়ার সম্পর্ককে বর্ণনা করে এটি উচ্চতর মাধ্যমিক পদার্থবিজ্ঞান থেকেও এটি জানে এটি কারণ এবং কারণের মধ্যে একটি লিনিয়ার সম্পর্ককে বর্ণনা করে এমন একটি উপাদানের property সুতরাং যদিও লিনিয়ার property অনেকগুলি সার্কিট উপাদানগুলির জন্য প্রযোজ্য তবে এটি কেবলমাত্র ডিসি সার্কিটকে পরিচালনা করে এমন নিবন্ধগুলিতে সীমাবদ্ধ করে সুতরাং রৈখিক property হল স্কেলিংযুক্ত সমজাতীয় property সমজাতীয় property যা স্কেলিং এবং property উভয়ের সংমিশ্রণ সুতরাং এক হল একজাতীয়তা অন্যটি হল অ্যাডিটিভিটি সুতরাং এই রৈখিক property উভয়ের সংমিশ্রণ সুতরাং homogeneity property এটি প্রয়োজন যে ইনপুট যদি এটি উত্তেজনা বলা হয় যদি ইনপুটটিকে উত্তেজনা বলা হয় এখানে এটি কেবল এটি চিহ্নিত করুন যদি ইনপুটটি উত্তেজনাপূর্ণ হয় এবং এটি গুণক ধ্রুবক হয় তবে আউটপুটটিও একই গুণক বহুগুণ হয় উদাহরণস্বরূপ যেখানে v i R কে i নের i নে বলুন তারপরে যদি গুণিত ধ্রুবক কে উপায় বাড়ার পথ হ্রাস পায় সুতরাং KV KR তাই এটি আসবে